Biology for engineers and other nonbiologists এর এই ভিডিও সিরিজগুলিতে সবাইকে স্বাগতম আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া সম্পর্কে কথা বলতে যাচ্ছি ডিএনএ কিভাবে নিজেকে কপি করে এই সম্পর্কে খুঁটিনাটি আলোচনায় যাওয়ার আগে ডিএনএ কাঠামো জানা এবং সে সম্পর্কে আমাদের স্মৃতি রিফ্রেশ করা খুব গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি যে ডিএনএ একটি ডাবল স্ট্যান্ডার্ড মলিকিউল এবং এটি ছোট ইউনিট দ্বারা গঠিত যাকে নিউক্লিয়োটাইড বলে প্রতিটি নিউক্লিওটাইড নিজেই একটি ফসফেট সুগার ব্যাকবোন দিয়ে তৈরি সুতরাং এটিতে একটি ফসফেট একটি পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস রয়েছে এই নাইট্রোজেনাস বেসটি একটি অ্যাডেনিন বা থাইমিন বা গুয়ানিন বা সাইটোসিন হতে পারে সুতরাং প্রতিটি নিউক্লিওটাইডে মূলত একটি নাইট্রোজেনাস বেস থাকে এবং এই নাইট্রোজেনাস বেসটি একটি পেন্টোজ সুগারের সাথে সংযুক্ত থাকে পেন্টোজ সুগারের পঞ্চম কার্বন ফসফেট গ্রুপের সাথে সংযুক্ত এখন আমরা জানি যে প্রতিটি নিউক্লিওটাইড ধরে নেয়া যাক এটি নিউক্লিওটাইড 1 এখন এই নিউক্লিয়টাইড 1 এর পেন্টোজ সুগারের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম কার্বন রয়েছে আমরা জানি যে প্রতিবার এই নিউক্লিওটাইডকে পরবর্তী আগত নিউক্লিওটাইডগুলির সাথে ইন্টারাক্ট করতে হয় এটি পেন্টোজ সুগারের তৃতীয় কার্বনে উপস্থিত হাইড্রোক্সিল গ্রুপ যা এক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ 3 প্রাইম কার্বনে এই হাইড্রোক্সিল গ্রুপটি পরের আগত নিউক্লিওটাইডের সাথে ইন্টারাক্ট করে এবং ফসফোডাইএস্টার বন্ড গঠন করে ধরে নেওয়া যাক এই নিউক্লিওটাইডটি কিছু একটি ছিল মনে করি এটি T ছিল তারপরে এটিকে পরবর্তী আগত নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার বন্ড গঠন করতে হবে পেন্টোজ সুগারের এই 3 প্রাইম হাইড্রোক্সিল পরবর্তী আগত নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার বন্ড গঠন করবে যার আবার নিজস্ব পেন্টোজ সুগার থাকবে নিজস্ব নাইট্রোজেনাস বেস থাকবে এবং আলফা বিটা এবং গামা ফসফেট থাকবে সুতরাং এই 3 প্রাইম হাইড্রোক্সিল ফসফোডাইএস্টার বন্ড গঠন করতে চলেছে প্রথম আলফা ফসফেটের উপর নিউক্লিওফিলিক অ্যাটাক হবে এবং আপনি প্রথম ফসফোডাইএস্টার বন্ডটি গঠন পেয়ে যান তাহলে আপনি কি পেলেন আপনি ফসফেট সুগার এবং নাইট্রোজেনাস বেস সহ প্রথম নিউক্লিওটাইডটি পেয়েছেন ধরে নেই N1 N1 এবং এই তৃতীয় কার্বনটি পরবর্তী আগত নিউক্লিওটাইডের সাথে আবার একটি বন্ড গঠন করে আসুন আমরা N2N2 বলি এখন আপনি যা লক্ষ্য করছেন তা হল এটি সর্বদা 5 প্রাইম ফসফেট যা 5 প্রাইম কার্বনের সাথে সংযুক্ত তাই এখানে আরেকটি কার্বন থাকবে এবং তারপরে এটি একইভাবে এই ক্ষেত্রে এটি পেন্টোজ রিংয়ের সাথে সংযুক্ত পঞ্চম কার্বন হবে আপনি সর্বদা এটি দেখতে থাকুন এটি সুগারের তৃতীয় কার্বন যা ফসফেটের সাথে ফসফোডাইএস্টার বন্ড গঠন করছে যা পঞ্চম কার্বনের সাথে সংযুক্ত রয়েছে ডিএনএ এর জন্য আরও বেশি সংখ্যক নিউক্লিওটাইড তৈরি হয় একটি 5 প্রাইম থেকে একটি 3 প্রাইমের দিকে এই কারণেই আপনি স্ট্র্যান্ড বা পলিমারাইজেশন দেখতে পান ডিএনএ রেপ্লিকেশনে যাওয়ার আগে কয়েকটি জিনিস রয়েছে যা জানা খুব গুরুত্বপূর্ণ প্প্রথমত যেমনটি আমি আপনাকে বলেছিলাম যে ডিএনএ একটি ডাবল স্ট্র্যান্ডড স্ট্রাকচার এটি নিউক্লিয়োটাইডের একটি পলিমার প্রতিটি আগত নিউক্লিয়োটাইড পূর্বের নিউক্লিওটাইডকে সংযুক্ত করে একটি ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে এবং এই আগমন সর্বদা প্রদত্ত স্ট্র্যান্ডের 3 প্রাইম প্রান্তে ঘটে এটি একটি জিনিস যা আমি চাই আপনারা স্মনে রাখবেন এবং আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটি নিয়ে কথা বলব তখন আমি এটিতে ফিরে আসব আরেকটি জিনিস যা আপনাকে মনে রাখতে হবে তা হল যখন আপনি কোনও ডিএনএ ডাবল হেলিক্সের দিকে তাকান আসুন আমরা বলি এটি একটি স্ট্র্যান্ড যা 5 প্রাইম থেকে 3 প্রাইমে যাচ্ছে অন্য স্ট্র্যান্ড এটির কম্প্লিমেন্টারি হতে চলেছে কম্প্লিমেন্টারি বলতে আপনি কি ভাবেন আমরা ইতিমধ্যে জেনেছি যে সর্বদা অ্যাডেনিন বেসটি থাইমিন গ্রুপের সাথে একটি হাইড্রোজেন বন্ড গঠন করে যখন সাইটোসিনগুলি সর্বদা গুয়ানিনের সাথে হাইড্রোজেন বন্ড গঠন করে সুতরাং প্রতিবার এই স্ট্র্যান্ডে 5 প্রাইম থেকে 3 প্রাইম ধরে নেই একটি অ্যাডেনিন একটি থাইমিন একটি সাইটোসিন এবং একটি গুয়ানিন রয়েছে যা ঘটবে তা হল দ্বিতীয় স্ট্র্যান্ডটি এর কম্প্লিমেন্টারি হবে ডিএনএ কাঠামোটিও 2 টি স্ট্র্যান্ড কম্প্লিমেন্টারি যদি এটি প্রথম স্ট্র্যান্ড একটি নির্দিষ্ট সিকোয়েন্সে 5 প্রাইম থেকে 3 প্রাইম যায় তবে দ্বিতীয় স্ট্র্যান্ডটি এর কম্প্লিমেন্টারি হবে তবে এটি আন্টিপ্যারালাল হবে সরলতার জন্য আসুন আমরা বলি যে এটি একটি স্ট্র্যান্ড যা এই সিকোয়েন্স A T C এবং G নিয়ে 5 প্রাইম থেকে 3 প্রাইমে যাচ্ছে তাহলে কম্প্লিমেন্টারি স্ট্র্যান্ডের এই অবস্থানে একটি C থাকবে এই অবস্থানে একটি G থাকবে এই অবস্থানে একটি A থাকবে এবং এখানে এটি T থাকবে সুগার ফসফেট বোন যা এটিকে একসাথে ধরে রাখে বিপরীত দিকে যাবে 5 প্রাইম থেকে 3 প্রাইম আমি চাই আপনারা এই 2 টি প্রধান বৈশিষ্ট্য মনে রাখবেন একটি DNA এর 2 টি স্ট্র্যান্ড কম্প্লিমেন্টারি তাই যদি আপনি একটি স্ট্র্যান্ডের সিকোয়েন্সটি জানেন তাহলে একটি স্ট্র্যান্ড জানে এবং তথ্য রয়েছে দ্বিতীয় স্ট্র্যান্ডে নিউক্লিওটাইডগুলির সার্বিক সিকোয়েন্স কি হবে তথ্যটি ডিএনএ তে ইতিমধ্যে এক রকমের কোডেড হয়ে আছে বেস পেয়ারিংয়ের দক্ষতার জন্য দ্বিতীয় জিনিসটি হল DNA এর 2 টি স্ট্র্যান্ড অ্যান্টিপ্যারালাল আপনি কিভাবে ডিরেকশনালিটি স্থির করবেন যেমন আমি সবেমাত্র ফসফোডাইএস্টার বন্ড গঠনের মাধ্যমে বলেছি যে এটি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে কারণ প্রতিটি আগত নিউক্লিওটাইড পূর্বে অবস্থানকারী নিউক্লিওটাইডের 3 প্রাইম হাইড্রোক্সিলের সাথে একটি ফসফোডাইএস্টার বন্ড গঠন করবে সুতরাং পলিমারাইজেশন ক্রমাগত নিউক্লিওটাইড যোগ ঘটছে একটি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এটি ডিএনএ কাঠামোর কয়েকটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং এর প্রাসঙ্গিকতা আরও স্পষ্ট হয়ে উঠবে যখন আমরা ঠিক কিভাবে ডিএনএ রেপ্লিকেশন ঘটে তা অনুসন্ধান করা শুরু করব এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন ডিএনএ রেপ্লিকেশন কি ডিএনএ রেপ্লিকেশন একটি প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয় যেখানে একটি ডিএনএ নিজেই নিজেকে কপি করে এবং যেমনটি আমরা সেল সাইকেলে দেখেছিলাম যে প্রক্রিয়াটি যেখানে একটি ডিএনএ নিজেই নিজেকে কপি করে এটি ইউক্যারিওটিক কোষে সেল সাইকেলের এস ফেজ চলাকালীন হয় মনে রাখবেন আমি বলেছিলাম যে সেল সাইকেলে একটি কোষ নিজেকে প্রস্তুত করে ডটার সেলে তথ্য সঞ্চালনের জন্য এবং যেভাবে এটি করে তা হল প্রকৃত বিভাজন এবং সেল ডিভিশন প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যাওয়ার আগে এটি প্রথমে নিজের ডিএনএ ডুবলিকেট করে আজ আমরা ঠিক এটির কথাই বলছি আজ আমরা কথা বলছি ঠিক কিভাবে একটি ডিএনএ নিজেকে কপি করতে এবং একই তথ্য ডটার ডিএনএ মলিকিউলে প্রেরণ করতে সক্ষম হয় আসুন আমরা ডিএনএ রেপ্লিকেশনের সময় কি ঘটে তা দেখি আমি আপনাকে আবার স্মরণ করিয়ে দিতে চাই যে 2 টি জিনিস অ্যান্টিপ্যারালাল স্ট্র্যান্ড কম্প্লেমেন্টারি এবং 5 প্রাইম থেকে 3 প্রাইমে ফসফোডাইএস্টার বন্ড গঠন বা নতুন নিউক্লিয়োটাইডের আগমন এবং একটি ফসফোডাইএস্টার বন্ড গঠন এবং ডিরেকশনালিটি হল 5 প্রাইম থেকে 3 প্রাইম আসুন ডিএনএ রেপ্লিকেশনটি দেখে নেওয়া যাক আমি আগেও বলেছি ডিএনএ আমাদের কোষগুলিতে লিনিয়ার মলিকিউল হিসাবে থাকে না এটি একরকম ঘনীভূত আকারে থাকে কারণ হিস্টোনের সাথে এর ইন্টারাকশন কোষ রেপ্লিকেট তৈরির জন্য প্রস্তুত হওয়ার সময় এটি আলগা হয়ে যায় এবং এটি ক্রোম্যাটিন হিসাবে বিদ্যমান এখন এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে ডিএনএ হল একটি হিলিক্স এটি একটি আলফা হেলিক্স এটি একটি টুইস্টেড হেলিক্যাল স্ট্রাকচার আসুন ডিএনএ মলিকিউল এর ছবি আঁকা যাক আসুন আমরা এটিকে একটি ডিএনএ মলিকিউল বলি এটি প্রথম স্ট্র্যান্ড যা 5 প্রাইম থেকে ধরে নেই 3 প্রাইমে যায় তারপরে আপনার একটি দ্বিতীয় স্ট্র্যান্ড রয়েছে এটি এর কম্প্লিমেন্টারি যেখানে এটি 5 প্রাইম প্রান্তে পরিণত হয় এবং এটি 3 প্রাইম প্রান্তে পরিণত হয় এখন এটি গুরুত্বপূর্ণ যদি ডিএনএ এর রেপ্লিকেট তৈরি করতে হয় তবে প্রথমে এটিকে আনউইন্ড করতে হবে এই আনউইন্ডিং এর ফলাফল রয়েছে এবং এটি কল্পনা করুন আপনার কাছে একটি নাইলনের দড়ি রয়েছে এবং আপনি নাইলনের দড়ির 2 টি স্ট্র্যান্ডকে আলাদা করার চেষ্টা করছেন এখন যা ঘটবে তা হল প্রতিবার আপনি নাইলন দড়ির 2 টি স্ট্র্যান্ডকে আলাদা করার চেষ্টা করছেন তারা পুনরায় রিকয়েল হওয়ার চেষ্টা করবে এখন এটি একটি প্রবণতা যখন 2 টি স্ট্র্যান্ডের বিভাজন হতে হয় তখন একজন একই সমস্যার মুখোমুখি হয় এবং কোষটি কিভাবে এটি নিশ্চিত করে যে স্ট্র্যান্ডগুলি একবার আলাদা করার পর DNA রেপ্লিকেশন প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত এগুলি রিকয়েল ব্যাক হওয়া থেকে বাধা পায় এটি চিন্তা করার বিষয় আসুন কিভাবে ডিএনএ রেপ্লিকেশন ঘটে তা দেখি মানব ডিএনএ সত্যিই বড় যেমন আমি আপনাদের বলেছিলাম এখন আজকে আমি ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে যা বলতে যাচ্ছি তা সত্যি হতে চলেছে আমি যা আলোচনা করতে যাচ্ছি তা হল ডিএনএ রেপ্লিকেশনের প্রাথমিক বৈশিষ্ট্য এবং আপনাদের সাধারণ বৈশিষ্ট্যগুলিই দেবে তারা ইউক্যারিওটসের তুলনায় প্র্যাকেরিয়োটে কিছুটা আলাদা আমরা পরে এটি সম্পর্কে কথা বলব তবে এই মুহূর্তে আমরা ঠিক কিভাবে ডিএনএ রেপ্লিকেশন করে তা দেখছি ডিএনএর নিউক্লিওটাইডগুলির বিন্যাসে এই সিগনেচার সিকোয়েন্স রয়েছে যা রেপ্লিকেশন শুরু করতে হবে এমন একটি পয়েন্টের জন্য রেকোগ্নিশন হিসাবে কাজ করে এই অঞ্চলগুলিতে যেখানে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় তাকে অরিজিন অফ রেপ্লিকেশন বলা হয় ব্যাকটিরিয়ায় একে ওরি সিকোয়েন্স বলে সুতরাং ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের নির্দিষ্ট অঞ্চল রয়েছে যা ডিএনএর রেপ্লিকেশনের পুরো যন্ত্রপাতিটিকে নির্দেশ দেয় সেই বিন্দুতে এটি বলে যে এটিই সেই জায়গা যেখানে ডিএনএ রেপ্লিকেশন শুরু করা উচিত সেই অঞ্চল যেখানে রেপ্লিকেশন শুরু হয় তাকে অরিজিন অফ রেপ্লিকেশন বলে আসুন এই ডিএনএ স্ট্র্যান্ডে ফিরে আসি আমাদের কাছে এই 2 টি স্ট্র্যান্ড রয়েছে এবং আনউইন্ডিং হতে হবে এই স্ট্র্যান্ডটি আলাদা করতে হবে এটি কল্পনা করি এটি আপনার ডাবল হেলিক্স ডিএনএ এবং তারপরে এটির উন্মোচন এটি এরকম আপনার কাছে একটি জিপ রয়েছে এবং তারপরে আপনাকে ডিএনএর এই সম্পূর্ণ অণুটি আনজিপ করতে হবে এটি পরবর্তী স্ট্র্যান্ড এখন 2 হেলিসের এই খুলে যাওয়াটি এখানে কোথাও অরিজিন অফ রেপ্লিকেশন হবে এবং এখানেই রেপ্লিকেশন শুরু করতে হবে প্রথমটি যা ঘটতে হবে তা হল 2 টি স্ট্র্যান্ড উন্মুক্ত করতে হবে এই উন্মোচন একটি নির্দিষ্ট এনজাইমের সাহায্যে ঘটে এটি একটি ক্ল্যাম্পের মতো এনজাইম এই এনজাইমকে হেলিক্যাস বলা হয় এই এনজাইমটি আসলে যা করে তা আর কিছুই নয় যেহেতু 2 টি কম্প্লেমেন্টারি স্ট্র্যান্ডকে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একসাথে রাখা হয় এটি মূলত এই হাইড্রোজেন বন্ডগুলি ভেঙে দেয় তাই এটি ভেতরের দিকে এগোতে থাকে এবং এটি হাইড্রোজেন বন্ডগুলি ভাঙ্গতে শুরু করে এবং এই দিকে এগোনোর হওয়ার সাথে সাথে এটি আনউইন্ডিং হতে থাকে আনজিপ করে এটি জিপারের উপর ক্ল্যাম্পের মত যা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একসাথে রাখা দুটি স্ট্র্যান্ডগুলি কেবল আনজিপ করছে হেলিক্যাস হল প্রথম এনজাইম যা আসে এবং এটি 2 টি ডিএনএ স্ট্র্যান্ডকে আনউইন্ডিং করে স্পষ্টতই এই প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না এর জন্য একরকম শক্তির প্রয়োজন হয় এবং এই শক্তিটি এটিপি থেকে আসে আমি আপনাকে সেল সাইকেল চলাকালীন বলেছিলাম যে কোনও কোষ সেল ডিভিশন এবং সেল রেপ্লিকেশনে প্রতিশ্রুতি দেওয়ার আগে এটি নিশ্চিত করে যে পর্যাপ্ত শক্তি রয়েছে এবং এই আনডাইন্ডিংয়ের প্রক্রিয়াটি বেশ এনার্জি ইনটেনসিভ প্রসেস এবং এটির জন্য এটিপি ব্যয় প্রয়োজন হয় সুতরাং হেলিক্যাস হল প্রথম এনজাইম যা এসে ডিএনএর 2 টি স্ট্র্যান্ড খুলবে আসুন কি হবে তা দেখে নেই আমি যেমন উল্লেখ করেছি যে স্ট্র্যান্ডগুলি আবার একসাথে ফিরে আসার চেষ্টা করবে এবং এটি হওয়া উচিত নয় কারণ ডিএনএ তখনো তার কাজ রেপ্লিকেট করা শেষ করেনি এবং ডিএনএ যেভাবে এটি প্রতিরোধ করে তা হল অন্য প্রোটিনের একটি ধারা যা আনউইন্ডিং হওয়ার সাথে সাথে এই স্ট্যান্ডগুলির সাথে আবদ্ধ হয় এই প্রোটিনগুলি 2 টি স্ট্র্যান্ডের যেকোনোটিতে যুক্ত হবে আসলে দুটি স্ট্র্যান্ডই এবং যদি ডিএনএ পৃথক স্ট্যান্ড নিজের সাথে রিকয়েল করার চেষ্টা করে এটি তাও আটকাবে এই প্রোটিনগুলি যা প্রতিরোধ করে তাদের সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হিসাবে ডাকা হয় এই SSBP গুলি এখন পৃথক স্ট্র্যান্ডগুলিকে আলাদা রাখবে কিন্তু কিভাবে একটি নতুন ডিএনএ অস্তিত্ব নিয়ে আসে এটি ঘটে কারণ সেখানে যাওয়ার আগে আমি আবার বলি যে সেখানে অরিজিন অফ রেপ্লিকেশন আছে যেখানে রেপ্লিকেশন প্রক্রিয়াটি শুরু হবে প্রথম এনজাইম রয়েছে যা আসে এবং ডিএনএ আনডাইন্ডিংয়ে সহায়তা করে এটি হেলিক্যাস ডিএনএ একবার আনউন্ড হয়ে গেলে 2 টি পৃথক স্ট্যান্ড আলাদা থাকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের জন্য যাদের সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলে একবার এটি হওয়ার পরে সেখানে একটি এনজাইম থাকতে হবে যা পরে আসবে এবং আপনি জানেন যে এক সময়ে নিখুঁতভাবে নিউক্লিওটাইড 1 নিয়ে আসা শুরু করবে এবং একটি দ্বিতীয় স্ট্র্যান্ড তৈরি করবে আসুন আমরা এই পৃথক স্ট্র্যান্ডটি নিই এবং এটির কিছু সিকোয়েন্স দেই আসুন আমরা বলি যে এটিতে একটি A অন্য A T অন্য T একটি C এবং একটি G এর সিকোয়েন্স রয়েছে এখন যেহেতু এই স্ট্র্যান্ডটি এই স্ট্র্যান্ডের কম্প্লিমেন্টারি ছিল এটির কম্প্লিমেন্টারি তথ্য অবশ্যই হওয়া উচিত যা এটি এখানে একটি C একটি G এবং A এখানে অন্য একটি A এখানে একটি T এবং এখানে একটি T থাকা উচিত ছিল এখন এই পৃথক স্ট্র্যান্ডকে একটি নতুন কপি দিতে হবে এটি ফিরে যেতে পারে না এবং তার সঙ্গীর সাথে এটি পুনরায রিঅ্যানীল করতে পারে না যা আগে সেখানে ছিল এটিকে নতুন স্ট্র্যান্ড জন্ম দিতে হবে পলিমারাইজেশন যেমনটি বর্ণনা করা হয়েছে এই স্ট্যান্ডের নির্ধারিত সিকোয়েন্স অনুসারে নতুন নিউক্লিওটাইডগুলি নিয়ে আসা হয় একটি এনজাইম দ্বারা যা ডিএনএ পলিমারেজ নামে পরিচিত এখন প্রোকারিওটস এবং ইউক্যারিওটসে উভয়েই বিভিন্ন ধরণের ডিএনএ পলিমারেজ রয়েছে আমি সেগুলির গভীরে যাচ্ছি না এই আলোচনাটি আমি খুব সাধারণ রাখতে চাই এই ডিএনএ পলিমারেজগুলি নিউক্লিওটাইড 1 আনবে এবং 3 প্রাইম প্রান্তে এটি পরবর্তী নিউক্লিওটাইডের সাথে সংযুক্ত হবে সুতরাং এই ডিএনএ পলিমারেজের 2 টি জিনিস প্রয়োজন সবার প্রথমে একে গাইড করার জন্য কিছু দরকার এটিকে কিছু বলার জন্য যে এই নিউক্লিওটাইডের পরে এই নিউক্লিয়োটাইড আসতে হবে এটির প্রয়োজন যা আমরা একটি টেম্পলেট বলতে পারি সুতরাং এই পৃথক স্ট্র্যান্ড ডিএনএ পলিমারেজের জন্য একটি টেমপ্লেটের মতো কাজ করে প্রথম প্রয়োজনীয়তাটি একটি টেম্পলেট দ্বিতীয় প্রয়োজনীয়তা চুক্তির চেয়ে আরও বড় কারণ এটি ডিএনএ পলিমেরেজের কঠোরতা যা আমাদের জন্য কিছু সমস্যা তৈরি করবে এবং কিভাবে আমরা তা দেখব ডিএনএ পলিমারেজ নতুন করে তৈরি করা শুরু করতে পারে না সুতরাং নতুন স্ট্র্যান্ডটি যদি এখানে আসতে হয় তবে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সংশ্লেষিত হতে হয় মনে রাখবেন একটি ফসফোডাইএস্টার বন্ড গঠন হয় এবং এটি ঘটে কারণ আগত নিউক্লিওটাইড যেখানে সুগারের পঞ্চম কার্বনে একটি ফসফেট থাকে এটিকে একটি ফসফোডাইএস্টার বন্ড গঠন করতে হয় 3 প্রাইম হাইড্রোক্সিলযুক্ত উপস্থিত নিউক্লিওটাইডের সাথে এটিকে এই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে একটি চেন তৈরি করতে হবে সমস্যাটি হচ্ছে পলিমারেজ নিজে থেকে নতুন স্ট্র্যান্ড তৈরি করা শুরু করতে পারে না এটির একটি টেমপ্লেট প্রয়োজন যা বলে দেবে নিউক্লিওটাইডগুলি কিভাবে স্থাপন করতে হবে এবং কি সিকোয়েন্সে স্থাপন করতে হবে দ্বিতীয় এটির একটি প্রাইমার প্রয়োজন সুতরাং এটির এমন কিছু দরকার যা গিয়ে এটিকে বলে দেবে যে এখান থেকে নিউক্লিওটাইড গুলি যোগ করা শুরু করতে হবে এটির সূচকের মত কিছু একটা থাকতে হবে যা আমাদের বলবে যে এখান থেকে আপনাকে একটি নির্দিষ্ট দিকে নিউক্লিওটাইড যুক্ত করা শুরু করা দরকার ডিএনএ পলিমারেজ সব সময় নিউক্লিওটাইড যোগ করে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এটি মূলত ডিএনএ পলিমারেজের প্রয়োজনীয়তা যখন আমরা 2 টি স্ট্যান্ড পৃথক করে ফেলি পৃথক স্ট্র্যান্ডটি একটি টেম্পলেট হিসাবে কাজ করে তাই এই প্রয়োজনীয়তার যত্ন নেওয়া দরকার এটি কেবল 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে পলিমারাইজ হবে এটিও আমরা জানি এটি ঘটেছিল তবে কোথায় যুক্ত করা শুরু করতে হবে তা এটি কিভাবে সিদ্ধান্ত নেবে এই নিউক্লিওটাইডগুলির একটি একবারে কোথায় যোগ করা শুরু করতে হবে সেই প্রয়োজনীয়তাটি ঘটানো হয় আরেকটি এনজাইম দ্বারা যা প্রাইমেস নামে পরিচিত প্রাইমেস একটি খুব আকর্ষণীয় এনজাইম এটি হিলিক্যাসের সাথে প্রতিবার ট্যাগ হওয়ার মতো থাকে এবং যখন আনউইন্ডিং হয় ধরে নেয়া যাক আগে হেলিক্যাসটি এখানে ছিল এবং পরে এই দিকে চলতে শুরু করেছে এখানে পৌঁছেছে এখন এটি এভাবে চলতে থাকে যখন এটি হেলিক্যাসের আনউইন্ডিং শুরু করে প্রাইমেস নিজেকে হিলিক্যাসের সাথে এক ধরণের পিগিব্যাক করে এবং যখন আনউইন্ডিং ঘটছে থাকে তখন এটি অবিলম্বে একটি প্রাইমার তৈরি করতে পারে প্রাইমারটি প্রায় 10 টি বেস দীর্ঘ আরএনএ সিকোয়েন্স ছাড়া কিছুই নয় সুতরাং এটি আরএনএর মতো পলিমেরেজ এটি যা করে তা হল যদি এটি আপনার সিকোয়েন্স হিসেবে থাকে তবে এটি তৈরি হবে এটি 3 প্রাইম এটি 5 প্রাইম হিসাবে অব্যাহত থাকে ধরে নেয়া যাক এখানে আরও একটি বেসগুলির সেট আছে G C T ইত্যাদি এটি যা করে তা হল এটি সাথে সাথে একটি ছোট আরএনএ অণুকে সংশ্লেষ করে T সর্বদা একটি A এর সাথে জুড়বে C একটি G এর সাথে জুড়বে G একটি C এর সাথে জুড়বে এবং যদি এটি আরএনএ অণু হয় এবং ধরে নিতে পারি যে এখানে একটি A ছিল এখন আরএনএ থাইমিন দেবে না এটি একটি ইউরাসিল দেবে একটি স্টার্টিং পয়েন্ট হিসাবে এটি আরএনএর এই ছোট স্ট্রেচটি সংশ্লেষ করে এই প্রাইমার এখন ভিত্তি হিসাবে কাজ করে যার উপর ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইডগুলি যোগ করা শুরু করতে পারে এটি এনজাইম প্রাইমেস দ্বারা গঠিত এবং আরএনএ প্রাইমার উপস্থিত থাকলেই ডিএনএ পলিমেরেজ হয় সুতরাং এটি 5 প্রাইম এখানে পেন্টোজ সুগারের 3 প্রাইম হাইড্রোক্সিল মুক্ত থাকে এটি একটি আগত নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করবে এবং কোন নিউক্লিওটাইডটি আসবে তা কে সিদ্ধান্ত নেবে এটি টেমপ্লেটের সিকোয়েন্স দ্বারা ঠিক হয় এইভাবে পলিমারেজ শুরু হবে আসুন অন্য একটি রঙ দিই আসুন আমরা বলি এটি কাজ করা শুরু করছে তাই এখানে একটি C হবে আমরা এখানে একটি G রাখব এটি আবার একটি A এবং আবার A এখন এটি ডিএনএ এটি আরএনএ নয় সুতরাং এখানে একটি থাইমিন থাকবে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে সুতরাং এখানে যা ঘটে থাকে তা হল ডিএনএ পলিমেরেজের কোথাও শুরু করা দরকার এটি প্রাইমার যা নির্দেশ দেয় যে এখান থেকে নিউক্লিওটাইড যোগ করা শুরু করতে হবে এবং ঠিক তাই ঘটে একবার যখন প্রাইমার আশেপাশে থাকে ডিএনএ পলিমেরেজটি এগিয়ে যায় এবং এটি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে পলিমারাইজ করা শুরু করে আপনি এখানে যা দেখবেন তা 2 টি জিনিস এক যত তাড়াতাড়ি 2 টি স্ট্র্যান্ড খুলে তারা পৃথক হয়ে যায় আপনি দেখবেন একটি কাঠামো তৈরি হয়েছে এবং হেলিক্যাসের দ্বারা আনকয়েলিং এর জন্য তৈরি এই কাঠামোকে রেপ্লিকেশন ফর্ক বলে এটি একটি রেপ্লিকেশন ফর্ক রেপ্লিকেশন ফর্ক এ স্ট্র্যান্ডগুলির মধ্যে 2 টি স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের জন্য পৃথক থাকে যখন তারা আলাদা থাকে একটি স্ট্যান্ডের জন্য কি ঘটে আপনি একটি কুইক পলিমারাইজেশন শুরু করেন যত তাড়াতাড়ি প্রাইমার স্থাপন করা হয়েছে প্রাইমেশের জন্য আপনি দেখবেন যে ডিএনএ পলিমারেজ অবিচ্ছিন্নভাবে নিউক্লিয়োটাইড যুক্ত করা শুরু করে কারণ ডিএনএ পলিমারেজ কেবল 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে কাজ করে এখন এই নতুন সংশ্লেষিত স্ট্র্যান্ড যা গোলাপী রঙের এখনো অবধি এটি একটি আরএনএ এবং তারপরে এটি গোলাপী স্ট্র্যান্ড হিসাবে ক্রমাগত চলতে থাকে ঠিক যেমন হেলিক্যাস আনউইন্ডিং করে এই নির্দিষ্ট স্ট্র্যান্ডটি ক্রমাগত সংশ্লেষিত হয় কারণ ডিএনএ পলিমারেজ 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে কাজ করে এবং একটি প্রাইমার এক্সটেনশন চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই স্ট্র্যান্ড যা ক্রমাগত সংশ্লেষিত হয় তাকে লিডিং স্ট্র্যান্ড বলা হয় এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে তবে এটির জন্য সমস্যা আসে এখানে 5 প্রাইম থেকে 3 প্রাইম দিকটি এভাবে চলেছে এই স্ট্র্যান্ডের এখানে 5 প্রাইম প্রান্ত এবং এখানে 3 প্রাইম প্রান্ত রয়েছে যদি ডিএনএ পলিমারেজটি কাজ করতে হয় তবে ডিএনএ পলিমারেজ কম্প্লিমেন্টারি ভাবে 5 প্রাইম থেকে 3 প্রাইমে কাজ করবে তবে এর সাথে আরও একটি সমস্যা দেখা দিয়েছে কারণ হেলিক্যাস দ্রুত গতিতে চলেছে আনউইন্ডিং চালিয়ে যেতে থাকে এবং এটি পিগি ব্যাক প্রাইমেসের আনওয়াইন্ডিং চালিয়ে যেতে থাকে প্রাইমার যুক্ত করতে থাকে এই স্ট্র্যান্ডে যা ঘটেছে তা হল এই বিশেষ কম্প্লিমেন্টারি স্ট্র্যান্ডের জন্য ডিএনএ পলিমারেজ একটানা নতুন নিউক্লিওটাইড সংশ্লেষ করতে পারে না এটিকে বারে বারে এই জিনিসগুলি যোগ করা চালিয়ে যেতে হয় আসুন আমরা বলি ডিএনএ পলিমারিজটি এই জিনিসটিকে পলিমারাইজিং শুরু করে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে বেসগুলি যুক্ত করা শুরু করেছে এটি শেষ হওয়ার সাথে সাথে এই অঞ্চলটি আরো আনকয়েল হয় এবং যখন একটি নতুন প্রাইমার তৈরি হয় ডিএনএ পলিমারটিকে ফিরে আসতে হয় এবং আবার সংশ্লেষ হতে হয় তারপরে এটি আরও আনকয়েল হয়ে আবার এখানে একটি প্রাইমার গঠিত হয়েছিল এবং তারপরে আবার এটি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে প্রসারিত করতে হয়েছিল সুতরাং আপনি যা দেখছেন তা হল যখন এই ছোট স্ট্রেচটি সংশ্লেষিত হয়ে যায় তখন দ্বিতীয় স্ট্র্যান্ডটি অবিচ্ছিন্নভাবে সংশ্লেষিত হচ্ছে না যদিও এটি একটি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সংশ্লেষিত হচ্ছে এটি অবিচ্ছিন্নভাবে ঘটছে না এটির জন্য যা ঘটে তা হল আপনি ছোট ছোট স্ট্রেচ নিয়ে নতুন সংশ্লেষিত স্ট্র্যান্ড শেষ করেন প্রতিবার আপনার কাছে একটি আরএনএ প্রাইমার রয়েছে এই স্ট্র্যান্ডটি প্রথম স্ট্র্যান্ডের চেয়ে কিছুটা ধীর এবং এটিকে ল্যাগিং স্ট্র্যান্ড হিসাবে ডাকা হয় এই প্রক্রিয়া অব্যাহত থাকে এটি একবার তৈরি হয়ে গেলে আমাদের এখন যা থাকবে তা ধরা যাক এইরকম আরও সহজ ভাবে আমি এটি পুনরায় আঁকছি সুতরাং আপনার এই ডিএনএ অণু রয়েছে এবং এটি 3 প্রাইম প্রান্ত ছিল এই পয়েন্টটি আপনাকে 5 প্রাইম দেয় এবং তারপরে এটি 3 প্রাইম ছিল এবং তারপরে এটি ছিল 5 প্রাইম এখন যা ঘটছে তা হল আপনি একটি নতুন সংশ্লেষিত অণু পেয়েছেন লিডিং স্ট্র্যান্ড যা রেপ্লিকেশন ফর্ক এর দিকে এগিয়ে চলেছে যা টুকরো টুকরো ভাবে সংশ্লেষিত হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ডের এই প্রতিটি ছোট টুকরোকে ওকাজাকি ফ্রাগমেন্ট হিসাবে ডাকা হয় এখন যা ঘটেছে এই একটি অণু এখন 2 টি অণু দিয়েছে এবং এই ওকাজাকি ফ্রাগমেন্টগুলি পরে পুনরায় যোগ করতে হবে কেবল তাদের পুনরায় যোগ করার কথা নয় যেকোনো আরএনএ যা বসেছিল এখানে প্রাইমার ছিল যা বসেছিল এখানে একটি প্রাইমার ছিল যা এখানে বসেছিল আপনার এখানে অনেকগুলি প্রাইমার রয়েছে এখানে প্রাইমার এখানে প্রাইমার এই সমস্ত প্রাইমারগুলি অপসারণ করতে হবে এবং একটি ডিএনএ সিকোয়েন্স দিয়ে প্রতিস্থাপন করতে হবে কারণ শেষ পর্যন্ত এটি ডিএনএ আর এন এ কপি নয় ডিএনএ কপি সম্পর্কিত যা ঘটে তা হল অন্য প্রকারের ডিএনএ পলিমারেজ দ্বারা ওকাজাকি ফ্রাগমেন্ট তৈরি হওয়ার পরে প্রাইমরগুলি মুছে যায় এজন্য আমি আপনাকে বলেছিলাম যে এখানে বিভিন্ন ধরণের ডিএনএ পলিমেরেস রয়েছে আমি তাদের সবার মধ্যে যাচ্ছি না এটি একটি আলাদা ডিএনএ পলিমেরেজ এই ডিএনএ পলিমারেজ অনুপস্থিত টুকরোগুলি পুনরায় সংশ্লেষিত করবে যা মূলত আরএনএ দ্বারা ভর্তি ছিল এবং ল্যাগিং স্ট্র্যান্ডের জন্য যখন এগুলি সংশ্লেষিত হয় এই টুকরাগুলি একসাথে জুড়তে হবে কারণ এটি একটি অবিচ্ছিন্ন স্ট্রেচ হতে হবে এবং সেই জোড়দেওয়ার কাজটি ঘটে ডিএনএ লাইগেজ নামে পরিচিত আরেকটি গুরুত্বপূর্ণ এনজাইম দ্বারা আপনি এখানে কী লক্ষ্য করছেন আপনি একটি ডাবল হেলিক্স দিয়ে শুরু করেছিলেন হেলিক্সটি আনকয়েল করা হয়েছে হেলিক্যাসের জন্য এবং 2 টি পৃথক স্ট্র্যান্ডকে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনের কারণে স্ট্র্যান্ডগুলি পৃথক অবস্থানে বজায় রাখা গিয়েছিল শুধু তাই নয় আনকয়েলিংয়ের সাথে সাথে প্রাইমেজ আসে এটি আরএনএর ছোট ছোট স্ট্রেচকে যা আপনি প্রাইমার হিসাবে ডাকেন জমা করা শুরু করে আপনার এই প্রাইমারের প্রয়োজন কারণ ডিএনএ পলিমারেজটি তার উপর তৈরি করতে হবে আরএনএ প্রাইমার এক ধরনের ভিত্তি হিসাবে কাজ করে ডিএনএ পলিমেরেজের জন্য নিউক্লিয়োটাইডগুলিকে একটি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে চালিয়ে যেতে 2 টি বিচ্ছিন্ন স্ট্র্যান্ডের মধ্যে একটি স্ট্র্যান্ড কেবল অবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পায় তাই এটিকে লিডিং স্ট্র্যান্ড বলা হয় তবে যেহেতু এই প্রান্তে আনকয়েলিং হচ্ছে এবং ডিএনএ পলিমারেজ কেবল 5 প্রাইম থেকে 3 প্রাইমে কাজ করে অন্য স্ট্র্যান্ডের জন্য ডিএনএ পলিমারেজ যুক্ত করে এই ছোট ছোট স্ট্রেচগুলিকে যাকে আপনি ওকাজাকি ফ্রাগমেন্ট হিসাবে ডাকেন ডিএনএ লাইগেজ দ্বারা ওকাজাকি ফ্রাগমেন্ট গুলি শেষ পর্যন্ত একক স্ট্র্যান্ড হিসাবে একসাথে যুক্ত করা হয় যখন আরএনএ সিকোয়েন্সগুলি অন্য ডিএনএ পলিমেরেজ দ্বারা সরানো হয় এইভাবে ডিএনএর রেপ্লিকেশন ঘটে এবং তারপরে একবার এটি নিজেই কপি করার পরে ডিএনএ পলিমেরেজটি অরিজিন অফ রেপ্লিকেশন বিন্দুতে পৌঁছে দেবে আপনি ডিএনএতে অবস্থিত আরও একটি বিশেষ সিকোয়েন্স পাবেন যা টার্মিনেটর বলা হয় প্রোকারিওটিসের ক্ষেত্রে একটি টার্মিনেটর সিকোয়েন্স ইউক্যারিওটসের ক্ষেত্রে অঞ্চল রয়েছে যাঁকে টেলোমার বলে এইভাবে ডিএনএ রেপ্লিকেশন ঘটে এই সম্পূর্ণ প্রক্রিয়াটির শেষে আপনি লক্ষ্য করুন একবার এই ডিএনএ রেপ্লিকেশন হলে আপনি যা পান তা হল 2 টি ডটার ডিএনএ মলিকিউল এটি একটি লিডিং স্ট্র্যান্ডের কারণে গঠিত এবং এটি ল্যাগিং স্ট্র্যান্ডের কারণে গঠিত তবে আপনি যা লক্ষ্য করবেন প্রতিটি নতুন ডটার ডিএনএ মলিকিউলে একটি প্যারেন্টাল স্ট্র্যান্ড যা আসল ডিএনএ থেকে এসেছে যখন একটি স্ট্র্যান্ড নতুন সংশ্লেষিত স্ট্র্যান্ড এই অণুতে একই জিনিস ঘটে একটি স্ট্র্যান্ড প্যারেন্টাল ডিএনএ থেকে অন্য স্ট্র্যান্ডটি নতুন সংশ্লেষিত স্ট্র্যান্ড সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন বলা হয় এই ধরনের ডিএনএ রেপ্লিকেশন এর মোডকে যেখানে এটির অরিজিনাল প্যারেন্টাল স্ট্র্যান্ড তখনও থাকে এর মধ্যে একটি এবং এর মধ্যে একটি নতুন সংশ্লেষিত কম্প্লেমেন্টারিটির কারণে এর মাধ্যমে আমরা আলোচনা করলাম কিভাবে ডিএনএ নিজেকে রেপ্লিকেট করে শেষ করার আগে আমি কেবল কয়েকটি পয়েন্ট হাইলাইট করতে চাই ডিএনএর 2 টি স্ট্র্যান্ড অ্যান্টিপ্যারালিয়াল বেস পেয়ারিং 2 টি স্ট্র্যান্ডের মধ্যে কম্প্লেমেন্টারিটি সরবরাহ করে এবং তারপরে একটি সম্পূর্ণ বিন্যাস এনজাইমের বিন্যাস যা ডিএনএ আনকয়েলিংয়ের জন্য ডিএনএ পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় ডিএনএ পলিমারাইজেশন সর্বদা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে ঘটে এটি কেবল ডিএনএতে সুগার ফসফেট বন্ড তৈরি হওয়ার রসায়নের কারণে হয় আমি চাই যদি আপনাদের সময় থাকে তবে এই মজার ভিডিওগুলি দেখবেন এবং প্রথমটি হল 2 টি ভিডিও রয়েছে যা খুব সংক্ষিপ্তভাবে অ্যানিমেশনের মাধ্যমে আপনাকে আসলে দেখাতে পারে এই রেপ্লিকেশন প্রক্রিয়াটি ঠিক কিভাবে ঘটে আপনি প্রায় 5 থেকে 10 মিনিটে ভিডিওটি দেখতে পারেন যা ব্যাখ্যা করতে আমার প্রায় 30 মিনিট সময় নিয়েছে এটি একটি খুব আকর্ষণীয় ভিডিও আপনি যদি জানতে আগ্রহী থাকেন আরও একটি ভিডিও রয়েছে যা আপনাকে জানাবে প্রোক্যারিওট এবং ইউক্যারিওট ডিএনএ রেপ্লিকেশন এর পার্থক্য কি শেষটি আবার গ্লেন ওলকেনফেল্ডের একটি মজার গান যা আপনাকে এক ধরণের ডিএনএ রেপ্লিকেশনের বিভিন্ন কুইক প্লেয়ারকে উপলব্ধি করতে সহায়তা করবে ধন্যবাদ এবং পরে দেখা হবে